কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস এর প্রথম বক্তৃতায় সবাইকে স্বাগত যেখানে আসলে ভেক্টর ক্যালকুলাস এর পুনর্মূল্যায়ন করা হবে এই বিষয়টি পর্যালোচনা করতে গিয়ে আমরা দেখব যে ভাষায় এই বিষয়টি চিন্তা করা যায় বা বলা হয় সেটি হল ভেক্টর ক্যালকুলাস সুতরাং এটি গুরুত্বপূর্ণ যে ইলেক্ট্রোম্যাগনেটিকস এর প্রাথমিক ধারণা গুলি সম্বন্ধে আমরা সড়গড় হয়ে যাই ভেক্টর ক্যালকুলাস একটি অত্যন্ত বড় ক্ষেত্র আমরা শুধুমাত্র সেই অংশগুলিকে নিয়েই আলোচনা করব যেগুলি ইলেক্ট্রোম্যাগনেটিকস সাথে সম্পর্কিত সুতরাং এই বিষয়গুলি আমরা এই অধ্যায়ে আলোচনা করব আমরা শুরু করব চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন দিয়ে তারপর গ্রেডিয়েন্ট সম্বন্ধে ধারণা দেয়া হবে তারপরে আমরা চলে যাব তিনটি খুব জনপ্রিয় অপারেটর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল এ ভেক্টর ক্যালকুলাস এ কতগুলি গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে যেগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তারপর কতগুলি অনুসিদ্ধান্ত সম্বন্ধে আলোচনা করব যেগুলি এই ক্ষেত্রে সরঞ্জাম এবং কৌশল হিসেবে ব্যবহৃত হয় সুতরাং আমরা শুরু করছি চেইন রুল দিয়ে একেবারে শুরু থেকে প্রথমে আমরা স্কেলার ফাংশন নিচ্ছি এবং ধরা যাক এটি তিন ভেরিয়েবলের স্কেলার ফাংশন যেকোনো সংখ্যক ভেরিয়েবলের স্কেলার ফাংশন হতে পারে কিন্তু আমরা তিন ভেরিয়েবলের স্কেলার ফাংশন ই ধরবো কারণ এতে করে ত্রিমাত্রিক ক্ষেত্র সহজে কল্পনা করা যায় সহজ ভাবে একটি উদাহরণ নেওয়া যাক এখানে একটি চার্জ আছে প্লাস কিউ এবং আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এদের মধ্যে একটি দূরত্ব আছে একটি ভেক্টর আর উৎসের সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি তাকে যুক্ত করছে এবং পর্যবেক্ষক এখানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পরিমাপ করছে ঠিক আছে এখন আমরা সকলেই আমাদের উচ্চ বিদ্যালয় থেকে জানি যে পটেনশিয়াল একটি খুব সহজ সমীকরণের মাধ্যমে বোঝানো যায় যেটি হল q4πε এখানে মডিউলাস আর হল x2 y2 z2 এর বর্গমূল এখানে ফাংশন এফ হল তিনটি ভেরিয়েবল এক্স ওয়াই এবং জেড এর ফাংশন এখন ধরা যাক পর্যবেক্ষক কিছু পরিবর্তন করতে চাইছে কোনও দিকে সরে যেতে চাইছে ইচ্ছামত যে কোন দিকেই সরতে পারে এখন আমি জানতে চাই এর জন্য পটেনশিয়াল এর কি পরিবর্তন হলো অন্যভাবে বলতে গেলে ডেল্টা এফ আসলে কি যদি পর্যবেক্ষকের দিকে ইচ্ছামত কিছু পরিবর্তন হয় সুতরাং আরো নির্দিষ্টভাবে বলতে গেলে ধরা যাক এক্স এর পরিবর্তন হচ্ছে এক্স থেকে এক্স প্লাস ডি এক্স xdx এবং একই ভাবে ওয়াই এবং জেড এর ক্ষেত্রে ও পরিবর্তন হচ্ছে সুতরাং সাধারণভাবে আমরা ধরে নিতে পারি ওয়াই থেকে ওয়াই প্লাস ডি ওয়াই y dy এবং জেড থেকে জেড প্লাস ডি জেড z dz হওয়া সম্ভব সুতরাং এটি আমরা আগেই উচ্চ বিদ্যালয় এ ক্যালকুলাসে শিখেছি যা চেইন রুল বলে পরিচিত সুতরাং চেইন রুল থেকে আমরা জানতে পারি যে একটি ফাংশনের সমগ্র পরিবর্তন কিভাবে যৌগিক ভেরিয়েবলের পরিবর্তন থেকে বের করা যায় সুতরাং ডিএফ কে এক্স এর পরিবর্তন ওয়াই এর পরিবর্তন এবং জেড এর পরিবর্তনের যোগফল হিসেবে প্রকাশ করা যায় সুতরাং এর থেকে আশা করা যায় তোমরা চেইন রুল সম্বন্ধে এখান থেকে পরিচিত হলে লক্ষ্য করো এগুলি সব পার্শিয়াল ডেরিভেটিভ কারণ এক্ষেত্রে ফাংশন টি তিনটি ভেরিয়েবলের উপর নির্ভরশীল এখন যদি আমি এই সমীকরণটির দিকে তাকাই তাহলে এটি ঠিক আছে এবং আরো সুবিধাজনকভাবে এই সমীকরণটি কে লক্ষ্য করা যেতে পারে এই সমীকরণটির দিকে তাকিয়ে আমি এটিকে দুটি ভেক্টরের ডট প্রডাক্ট হিসেবে চিন্তা করতে পারি সুতরাং ধরা যাক এটি দুটি ভেক্টর ভি এবং ইউ এর ডট প্রোডাক্ট উদাহরণ হিসেবে ভি হলো এই ভেক্টর টি এবং ইউ হল এই ভেক্টর টি সুতরাং আমরা পেলাম যে পরিবর্তনটি আসলে দুটি ভেক্টরের ডট প্রডাক্ট এবং এই এফডি ভেক্টর এখানে বারবার আসছে এটিকে গ্রেডিয়েন্ট অফ এফ হিসাবে চিহ্নিত করা যায় এটি একটি ভেক্টর এবং এর তিনটি উপাংশ আছে এবং এটি সংক্ষেপে এভাবে লেখা যায় এবং এটি হলো স্থানচ্যুতি ঠিক আছে এটি হলো পর্যবেক্ষকের স্থানচ্যুতি এল যেটিকে ডিএল হিসেবেও লেখা যায় সাধারণত এই পাঠ্য তে আমি গ্রেডিয়েন্ট অফ এফ এর মাথায় কোন তীর চিহ্ন দেব না এটি আগেই বোঝা গেছে যে এটি একটি ভেক্টর এছাড়াও আমি বলতে চাই এটি সংক্ষেপে প্রকাশের একটি চিহ্ন যদি আমি তিনটি উপাংশ একটি বন্ধনীর মধ্যে রাখি তার মানে এটি একটি ভেক্টর যার তিনটি উপাংশ আছে আমি এভাবেও লিখতে পারি যে গ্রেডিয়েন্ট অফ এফ সমান এক্স হ্যাট ওয়াই হ্যাট এবং জেড হ্যাট তোমরা বুঝতে পারছ এতে অনেক বেশি সময় লাগছে তাই আমি এটি ব্যবহার করি বা না করি যখন তোমরা দেখবে বন্ধনীর মধ্যে কমা দিয়ে কিছু লেখা হয়েছে তারমানে এটি ভেক্টর যেখানে আমি ভেক্টর এবং এর উপাংশ সম্বন্ধে আলোচনা করছি সুতরাং চেইন রুল সম্বন্ধে আমরা এখানে আলোচনা করলাম যার থেকে খুব সহজভাবে গ্রেডিয়েন্ট এর ব্যাপারে ধারণায় পৌঁছানো যায় সুতরাং এই হল গ্রেডিয়েন্ট এরপর গ্রেডিয়েন্ট যা আমরা এর মধ্যেই নির্দিষ্ট করেছি তার ওপর কিছু কাজ করার চেষ্টা করব আগের স্লাইড থেকে আমরা সম্পূর্ণ ডেরিভেটিভ ডি এফ গণনা করেছি এবং গ্রেডিয়েন্ট এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রডাক্ট হিসেবে লিখেছি তাহলে একবার যখন তুমি ডিফারেনশিয়াল এলিমেন্ট লিখেছ তাহলে পরবর্তী লক্ষ্য হবে সম্পূর্ণ পরিবর্তন টি বের করা যখন আমি কোন বিন্দু এ ভেক্টর থেকে অন্য কোন বিন্দু বি ভেক্টর এ যাচ্ছি সুতরাং আমি এভাবে যেতে পারি সুতরাং এটি হলো সেই ইন্টিগ্রাল যেটি আমাকে গণনা করতে হবে উদাহরণ হিসেবে ডিএফ দিয়ে একটি ডিফারেনশিয়াল অথবা ছোট মাপের কাজের পরিমাণ বোঝানো হচ্ছে এবং আমাকে বার করতে হবে সম্পূর্ণ কাজের পরিমাণ তাহলে আমাকে সম্পূর্ণ পথ বরাবর ইন্টিগ্রেট করতে হবে লক্ষ্য করো এখানে ইন্টিগ্রেশন এর লিমিট শুধুমাত্র এ এবং বি রাস্তাটি নির্দিষ্ট করে বলা নেই কিন্তু এটি একমাত্র সম্ভাব্য রাস্তা নয় আমি এভাবে যেতে পারতাম বা অন্য কোন জটিল পথে যেতে পারতাম কিন্তু তাতে কিছু এসে যায় না এব্যাপারে এখানে কিছু বলা নেই সুতরাং তুমি দেখতে পাচ্ছো যখন আমি ডিএফ কে ইন্টিগ্রেট করা শুরু করলাম সেটা ঠিক আছে তাই আমি জানি যদি আমি ঠিকভাবে লিখি আর কিছু জানার দরকার নেই তুমি খুব সহজ ভাবে লিখতে পারো ফাংশনের মান এইভাবে এফবি বিয়োগ এফএ ঠিক আছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ডিএফ এর একটি সুন্দর পরিচয় আছে গ্রেডিয়েন্ট এর সাপেক্ষে সুতরাং এটি হলো সেই সম্পর্ক যাতে আমরা উপনীত হয়েছি এবং সবচেয়ে দারুণ ব্যাপারটা হল যে সমীকরণটি এক্ষেত্রে পথ নিরপেক্ষ কোন পথে আমরা যাচ্ছি সেটি গুরুত্বপূর্ণ নয় কারণ এটি একটি সম্পূর্ণ ডিফারেন্সিয়াল এবং ফলাফল নির্ভর করছে শুধুমাত্র সূচনা এবং অন্তিম বিন্দুর ওপর সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সরাসরি একটি অনুসিদ্ধান্তে আসা যাচ্ছে যে যদি আমি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে সেই বিন্দুতেই ফিরে আসি অর্থাৎ সূচনা বিন্দু এবং অন্তিম বিন্দু একই হয় তাহলে এটি হবে একটি পরিবেষ্টিত পথের ওপর ইন্টিগ্রাল তাই যখন আমি ইন্টিগ্রাল চিহ্নটি একটি লুপের ওপর এখানে এভাবে দিচ্ছি তার তারমানে এটি একটি পরিবেষ্টিত পথের ওপর ইন্টিগ্রাল যেখানে সূচনা এবং অন্তিম বিন্দুটি এক এবং এটি হতে চলেছে শুন্য তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো আগেই এ ধরনের সমীকরণ দেখেছো এই ধরনের ফোর্স কে বলা হয় কনজারভেটিভ ফোর্স সুতরাং উদাহরণস্বরূপ আমরা জানি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হল একটি কনজারভেটিভ ফিল্ড সুতরাং একটি পরিবেষ্টিত পথের উপরে এটি কোন কাজ করে না সমস্ত ফোর্স যদিও কনজারভেটিভ নয় এটি একটি বিশেষ ঘটনা সুতরাং এখন আমাদের কিছু ধারনা হয়েছে কিভাবে গ্রেডিয়েন্ট এর উপর কাজ করা যেতে পারে